আমরা গতকাল পরিষেবা ব্যবসাতে স্ট্র্যাটেজি ক্যানভাস নিয়ে আলোচনা করেছি ওই ক্যানভাসে আজ লয়ালটি ও রিলেশনশিপের পুরো ডোমেইনে অনুসন্ধান জারি রাখবো আমরা এটাও দেখবো আজকের পরিষেবা ব্যবসাতে এটা কতটা ইম্পরট্যান্ট ও কালকে এটা আরো কতটা বেশি ইম্পর্টেন্ট হবে লয়ালটি রিটেনশন রিলেশনশিপ এর ভিত্তিতে মারকেটিং এর পুরো ব্যবসাটি সংক্ষেপে CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নামে বিখ্যাত কিছু কিছু লোক একে কন্টিনিউয়াস রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা কেউ একে কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং বলে এর আকৃতি যাই হোক না কেন এখানে আসল কথা হল রিলেশনশিপ মানে আপনার এক্সিস্টিং কাস্টমারের সাথে সম্পর্ক CRM সিস্টেমের উদ্দেশ্য ইম্পরট্যান্ট পয়েন্ট যেটা আমরা আজ পরের দিকে আলোচনা করবো কিছু মানুষ CRM কে টেকনোলজি সমাধান রূপেসফটওয়্যার যা প্রবলেম সমাধান করবে ও ব্যবসা বেড়ে যাবে এরূপে কনফিউজ করে বুঝুন এখানে টেকনোলজি আছে এখানে সফটওয়্যার আছে সিস্টেম আছে কিন্তু এসবই উপকরণ যদি আপনার পুরো সংস্থাকে জুড়ে স্ট্র্যাটেজি ঠিকমতো বিস্তার করা না থাকেএটা যদি আপনার অ্যাটিটিউড এর মধ্যে না থাকে এটা যদি আপনার এমপ্লয়ী ও সংস্থার কালচার এর মধ্যে না থাকে তাহলে সফটওয়ার অথবা টেকনোলজিতে আপনার যতই ইনভেস্টমেন্ট থাক এটা কাজ করবে না অবশ্যই উদাহরণ হিসাবে কখন কি প্রকার গ্রাহক যোগাযোগ করেছে তাদের পছন্দ অপছন্দ কেনাকাটা করার হিস্টরি ও প্রেফারেন্স জানবার জন্য ডাটা জোগাড় করার প্রয়োজন এই ডাটা জোগাড় করেএনালাইজ করে একটি সিস্টেম গড়ে তুলুন যাতে ফ্রন্টলাইন সেলসের লোকেরা যখন গ্রাহকের সঙ্গে কথা বলবে তারা সহজে জানতে পারে ডেলিভারি পজিশন কি রকম আছে গ্রাহককে পরিষেবা দিতে কতক্ষণ লাগবে তাদের সহজে সেলস্ এর লিড ট্রান্সফারে সক্ষম হওয়া প্রয়োজন ধরুন কলকাতাতে আপনার সেলসপারসনের সঙ্গে কোন গ্রাহকের ইন্টেরাকশন হচ্ছে তার সহজেই এই ইনফর্মেশনটা ট্রানস্ফার করার সক্ষমতা থাকা প্রয়োজন ওই গ্রাহকেরই কোইম্বাটরে অথবা ঐ সংস্থার কোইম্বাটরে অন্য অংশের একইরূপ ডিমান্ড থাকতে পারে সুতরাং এই সেলস লিড ট্রানস্ফার পুরো সংস্থা জুড়ে ঘটতে হবে ক্রস সেল ও আপ সেল আইডেন্টিফাই করা ধরুন কোন গ্রাহক সেবা A র জন্য বর্তমান গ্রাহক ওই গ্রাহককে বা রেলাটেড গ্রাহককে অন্য পরিষেবা B বিক্রি করার সম্ভাবনা আছে যেটা আপনাকে নেট মার্কেট কন্ট্রিবিউশন পার ইউনিট গ্রোথ দিতে পারে এই পরিষেবা B ওই গ্রাহককে বিক্রি করা হলে সেটাকে আমরা বলি আপ সেল ক্রস সেল বলতে আমরা বুঝি A পরিষেবার সাথে অন্য কোন পরিষেবা যুক্ত করে একই গ্রাহক সংস্থার অন্য অংশের কাছে নিয়ে যাওয়া যেমন আপনি A পরিষেবাকে বাড়িয়ে A প্লাস C অফার করতে পারেন উদাহরণস্বরূপ একজন গ্রাহক যখন বার্গার চাইছে তখন আপনি তাকে চিপস্ অথবা পানীয় বেচতে পারেন এইভাবে পুরো সুযোগ কে আপডেট করে কম্বো অফার করতে পারেন যা বার্গার চিপস্ পানীয় সবকিছু মিলে হবে এই আপ সেল ক্রস সেল এর সুযোগ একটি বড় সিস্টেমে নিতে গেলে ফ্রন্টলাইনে ভালো ডাটা থাকা প্রয়োজন ডাটা জোগাড় করা সেটা বিশ্লেষণ করা এবং প্রেজেন্ট করা সব ইমপরটেন্ট কিন্তু এই অটোমেশন কাজ করবেনা যদি না কালচার অ্যাটিটিউড CRM এর সফট দিকগুলি ঠিকভাবে ব্যবহার করা হয় সেজন্য লোকে কথায় বলে CRM এর সফট দিকগুলি আসলে কঠিন আপনার কল সেন্টারে গ্রাহকের প্রশ্নের যারা উত্তর দিচ্ছে তাদের সামনে সব তথ্য থাকতে পারে কিন্তু সেই প্রতিনিধি যদি একজন স্যাটিসফাইড কর্মচারী না হয় অথবা সে যদি চাপে থাকে অথবা ঠিকমতো প্রশিক্ষিত না হয়এগুলি আমরা আগে আলোচনা করেছি যখন পরিষেবা ব্যবসাতে পিপল ইস্যু নিয়ে কথা হয়েছে যেখানে আমরা ইমোশনাল লেবার ও বাউন্ডারি ছাড়া পরিষেবা ও একজন পরিষেবা কর্মচারীর জীবনের ডুয়ালিটি নিয়ে আলোচনা করেছি এইসব ইস্যুকে যদি ঠিকভাবে সমাধান না করা হয় তবে কলসেন্টার প্রতিনিধির কাছে কলার আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা তাতে কিছু আসে যাবে না কারণ যদিও সম্ভাবনা ছিল কিন্তু তার সুযোগ নেওয়া যাবে না কারণ টাচ পয়েন্ট বা সেই মোমেন্ট অফ ট্রথ এ দ্বন্দ্ব অ্যাটিটিউড এর সমস্যা থাকতে পারে সুতরাং CRM কে এফেক্টিভ হবার জন্য আপনাকে হলিস্টিক সিস্টেম পথটি নিতে হবে যাতে স্ট্র্যাটেজি উন্নয়ন থেকে শুরু করা যায় রিলেশনশিপ মার্কেটিং অথবা রিলেশনশিপ এর ভিত্তিতে করা বিশ্বাস কর্পোরেট স্ট্র্যাটেজি থেকে উঠে আসবে টপ ম্যানেজমেন্ট পুরো সংস্থার জন্য গাইড লাইন ব্যবসার পারফরম্যান্সের মূল্যায়ন সবকিছু গ্রাহক সম্পর্ক ও রিটেনশন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হবে এখান থেকে আমাদের ভ্যালু তৈরি করার প্রক্রিয়াতে যাওয়া উচিতযেখানে জোর দিতে হবে গ্রাহকের জন্য আরো ভালো ভ্যালু তৈরি করার উপর গ্রাহকের জন্য সুবিধা তৈরি করা নিশ্চিতরূপে প্রায়ারিটি হওয়া উচিত অবশ্যই বিভিন্ন স্তরে গ্রাহককে আলাদা করা সম্ভব কিন্তু আমি চাইবো না এটাকে একটা হায়ারার্কি টাইপের বা টিয়ার টাইপের বানাতে কিন্তু এটা আমি বলব যে আপনার লাভ একটি মালারুপে মানতে পারেন যার প্রতিটি পার্ল এক প্রকারের গ্রাহক গ্রাহকের একটি সেগমেন্ট ও এটি সেই বিশেষ গ্রাহক সেগমেন্ট এ ম্যাচ করে এরকম অফারিং গ্রাহক অংশ 1 ও ভ্যালু প্রপোজিশন 1 গ্রাহক অংশ 2 ও ভ্যালু প্রপোজিশন 2 এরকম সরলভাবে আমি ডিরাইভ করতে পারি কারণ ভ্যালু প্রপোজিশন 1 ভ্যালু প্রপোজিশন 2 এর সঙ্গে অনেকটাই এক হতে পারে কিন্তু আসল পয়েন্ট হচ্ছে গ্রাহকের প্রতিটি সেগমেন্ট এর একটা কোর প্রপজিশন ভ্যালু থাকবে যেটা খুব মহত্বপূর্ণ ও সেটা আপনাকে অফার করতে হবে ম্যাচ করতে হবে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ এর পরেই এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট অবজেক্টিভ হবে সুতরাং এই ভ্যালু ক্রিয়েশান প্রক্রিয়া যেটা গ্রাহক সেগমেন্ট এর প্রয়োজনের সঙ্গে ম্যাচ করানো সেটা স্ট্র্যাটেজি অবজেক্টিভের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত এতে গ্রাহক অ্যাকুইজিশন কস্ট কম হবে কারণ এক্ষেত্রেও ফোকাস হচ্ছে গ্রাহক রিটেনশন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা কালকের আলোচনাতে দেখেছি এই ভ্যালু প্রপোজিশান গ্রাহকের সমস্ত সেগমেন্ট জুড়ে অফার করতে সক্ষম হওয়ার জন্য আমাদের কাছে মাল্টি চ্যানেল প্রক্রিয়া থাকতে হবে আমি এখন আপনাদের একটি কম্প্রিহেনসিভ ডায়াগ্রাম দেখাবো যেটা ব্যাখ্যা করবে যে এগুলো কিভাবে ব্যবহৃত হয় কিন্তু আমি এই পয়েন্টটি হাইলাইট করব প্রায়ই আমরা গ্রাহক হিসাবে কিভাবে বিরক্ত হই যখন আমি কল সেন্টারে কল করি ও ওদের কোন নলেজ থাকেনা একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আমরা যখন একটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করছি আমরা গ্রাহক হিসেবে তাদের কাছে আশা করি তারা জানবে আমরা তাদের জন্য কতটা ভ্যালুএবেল আমার সঙ্গে তাদের কত বছরের সম্পর্ক এটি একমাত্র তখনই সম্ভব যখন বিভিন্ন কন্টাক্ট এর হিস্টরি ইন্টিগ্রেটেড হয় ভালো ডেটাবেস থাকলেই এটা সম্ভব যেখানে সব কিছু একসাথে থাকবে সুতরাং গ্রাহক দুই মাস আগে ব্যাংক কাউন্টারে ফিজিক্যালি এসেছিল ও আজ টেলি ব্যাংকিং এ কল করছে অথবা ওয়েব বেসড হেল্প চ্যানেলে কোন এনকোয়ারি বা অভিযোগ করছে ডেটাবেস থেকে এইসব ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে বুঝতে হবে যে ইনি আমাদেরই এক গ্রাহক তার সাথে আমাদের এই হিস্টরি এই সমস্যা নিয়ে উনি আগেও আমাদের কাছে এসেছেন এবং তখন কিভাবে সমস্যার সমাধান হয়েছে সমস্যা 1 2 3 অথবা স্যাটিসফ্যাকশন 1 অথবা 3 সব একই গ্রাহকের হিস্টরির অংশ হিসেবে জুড়ে আছে এবং সেই জন্য এইগুলি জানা প্রয়োজন অবশ্যই আপনার সিস্টেমের অ্যাসেসমেন্ট করা উচিত যেখানে আপনার সর্বদা দেখা উচিত যে সেটা আপনার অবজেক্টিভ গুলি ঠিকভাবে মেটাতে পারছে কি না ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা এটি সম্ভব এই সিস্টেমটি পুরো সংস্থা জুড়ে থাকবে এটি আজকের ERP প্রণালীর একটি অংশ এতে গ্রাহকের সব যোগাযোগ সব অ্যাকটিভিটি সবকিছু একই ডাটাবেসে ইন্টিগ্রেটেড করা হয় এবং সেটা CRM যখন সম্পূর্ণ সংস্থা জুড়ে এক্সিকিউশন করা হবে তখন সেটাকে সাপোর্ট করবে সমগ্র সিস্টেম ডায়াগ্রামটা অনেকটা এই প্রকার দেখাবে আপনার স্টার্টিং পয়েন্ট কর্পোরেট স্ট্র্যাটেজি কর্পোরেট স্ট্রাটেজি থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি আসা উচিত আপনার সেগমেন্টেশন টার্গেটিং ও পজিশনিং স্ট্র্যাটেজি অথবা বিভিন্ন পরিষেবার টিয়ার লেভেল অথবা আপনার স্ট্র্যাটেজির চার্ন ম্যানেজমন্ট এই সবই আপনার বর্তমান কাস্টমার বেস ধরে রাখার জন্য দেখতে হবে তারা যাতে আপনার কম্পিটিশনের কাছে না চলে যায় পুরোটা ওভারঅল স্ট্র্যাটেজির থেকে আসতে হবে ও তাদের ভালোভাবে গুছিয়ে ইন্ত্রিকেটলি মেলাতে হবে এই দৃষ্টিকোণ থেকে CRM অবজেক্টিভ তৈরি করা উচিত এবং সেই অবজেক্টিভ সংস্থার লাভের সঙ্গে গ্রাহকের রিওয়ার্ড এর ব্যালেন্স করবে সুতরাং লয়ালটি রিওয়ার্ড ও সেলস ইকনোমিস যা রিপিট কেনার থেকে আসে তারা একে অপরের সাথে যুক্ত যে গ্রাহকের রিপিট পারচেজ এর কারণে আপনি লাভবান হচ্ছেন আপনি নিশ্চিত করুন যাতে তিনি কিছু সুবিধা পান নয়তো সব ধরনের সফটওয়্যারে ইনভেস্টমেন্ট আপনার কোন কাজে আসবে না আপনি এগোতে পারবেন না আপনি CRM সিস্টেম এক্সিকিউট করতে পারবেন না গ্রাহকের লাইফটাইম ভ্যালু আমাদের কাছে ইমপরট্যান্ট যখন গ্রাহকের সঙ্গে গিভ এন্ড টেক সম্পর্ক থাকবে এই লং টার্ম রিলেশনশিপ তখনই সম্ভব গিভ অ্যান্ড টেক ম্যাচ করাতে হবে আপনার অবজেক্টিভ সংস্থার অবজেক্টিভ গ্রাহকের ভ্যালু লাভ রিওয়ার্ড এর সাথে মাল্টি চ্যানেল ইন্টিগ্রেশন দ্বারা এটি করা যায় আমরা সেলস অটোমেশন চ্যানেল অটোমেশন টেলিসেলস ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট এইসব নিয়ে আলোচনা করেছি এই সব মিলিয়ে CRM হওয়া উচিত সুতরাং CRM বিশ্লেষণ প্রক্রিয়া তে দেখা উচিত এই মাল্টি চ্যানেল ইন্টিগ্রেশন কাজ করছে কিনা দেখা উচিত ভ্যালু প্রপজেশন রেস্পেক্টিভ কাস্টমার রিওয়ার্ডস এর সাথে ম্যাচ করছে কিনা ও এই প্রকার সিস্টেমেটিক কাজ তখনই সম্ভব যদি ইনফর্মেশন ও কমিউনিকেশন টেকনোলজির কারণে আপনার ভালো এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন থাকে এখানে অ্যানালিটিক্স মার্কেটিং অ্যানালিটিক্স অপারেশনাল অ্যানালিটিক্স এবং অ্যাপ্লিকেশন থেকে ডাটা ওয়ারহাউস সাহায্য পাবে CRM ব্যর্থ হওয়ার সাধারণ কারণ নিয়ে আমি প্রায়শই আলোচনাতে বলে থাকি যে CRM কে টেকনোলজি উদ্যোগ হিসাবে দেখা হয় স্ট্র্যাটেজিক উদ্যোগ হিসেবে নয় বাস্তবে গ্রাহকের উপর ফোকাস রাখতে হবে ও পুরো সংস্থা জুড়ে কাজ করতে হবে পুরো উদ্দেশ্যটা হল যাতে গ্রাহককে যত বেশি সময় পর্যন্ত ধরে রাখা যায় গ্রাহকের লাইফটাইম ভ্যালু দুই বছরের নয় ১৫ বছরের হয় সম্পূর্ণ আইডিয়া টি এরকম যে গ্রাহক বছরের পর বছর আপনার পরিষেবা ব্যবহার করতে থাকবে এবং তাহলেই CLV একটি মিনিংফুল শব্দ হবে সুতরাং CRM তখনই সঠিক হবে যখন এটা আপনার কালচার আপনার বিজনেস প্রসেস অভ্যাস ও সংস্থার কনভেনশন এর মধ্যে থাকবে এবং কিছু যদি এর পথে বাধা হয়ে আসে তাকে সরিয়ে ফেলতে হবেতাকে এলিমিনেট করতে হবে যাতে আপনার CRM এ ইনভেসমেন্ট কার্যকরী হয় CRM স্ট্র্যাটেজি ডিফাইন করার জন্য আমাদের এই ইস্যু নিয়ে জিজ্ঞাসা করতে হবে ও প্রশ্নের জবাব দিতে হবে এখান থেকে আপনার শুরু করা উচিত সুতরাং অন্য যেসকল টেকনোলজিক্যাল জিনিস আমরা এই ডায়াগ্রামে দেখেছি ও এই সিস্টেম কিভাবে ব্যবহার করা হবে সেটা এই প্রশ্ন থেকে শুরু করা উচিত গ্রাহকের লয়ালটি বাড়াবার জন্য কিভাবে আমাদের ভ্যালু প্রপোজিশন পরিবর্তন করা দরকার কাস্টমাইজেশন অথবা ওয়ান টু ওয়ান মার্কেটিং ও পরিষেবা দেওয়া গ্রাহকের প্রত্যেক সেগমেন্টের জন্য কতটা যুক্তিযুক্ত একই গ্রাহকের ওয়ালেটর শেয়ার বাড়ালে কতটা ইনক্রিমেন্টাল প্রফিট পাওয়া যাবে অথবা ওই গ্রাহকের কাছ থেকে অন্য ভাবে কিছু পাওয়ার সম্ভাবনা কতটা এগুলি গ্রাহকের টিয়ার অথবা সেগমেন্ট বদলে গেলে কিভাবে আলাদা হতে পারে CRM সিস্টেমে ইনভেস্ট করবার আগে আপনার এই সব প্রশ্নের উত্তর পাওয়া উচিত সংক্ষেপে গ্রাহকের লয়ালটি প্রফিটেবিলিটি অথবা নেট মারকেটিং কন্ট্রিবিউশন কি চালিত করে নেট মার্কেট কন্ট্রিবিউশন ও লয়ালটির ফাউন্ডেশন নির্মাণ করতে গেলে গ্রাহকের প্রয়োজন এবং সংস্থার ক্যাপাবিলিটির সমন্বয় দরকার এই কাস্টমার লয়ালটি খুব গুরুত্বপূর্ণ যা প্রফিটাবিলিটি আনে সুতরাং এটাই সঠিক ধরনের সেগমেন্টেশন যেখানে গ্রাহকের প্রয়োজনের সঙ্গে আপনার অফারিংস ও কম্পিটেন্সির ম্যাচিং হয় সুতরাং এই হলো গ্রাহকের প্রয়োজন যা আপনার কম্পিটেন্সি ও অফ্যারিং এর সঙ্গে ম্যাচ করতে হবে এবং এটা বিভিন্ন লেভেলে করা যেতে পারে কোন পরিষেবাতে এটা সিলভার গোল্ড বা প্লাটিনাম টাইপের হতে পারে পরিষেবার কোয়ালিটিতে গ্রাহকের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য এইগুলি প্রচলিত এবং করতেই হবে দেওয়া নেওয়ার ভিত্তিতে কাস্টমার লয়ালটি বন্ড পুরস্কৃত হওয়া উচিত এখানে সামাজিক স্ট্রাকচারাল ও কাস্টমাইজেশন এই তিন প্রকারের বন্ড প্রকার আছে যেটা আমরা শেষ সপ্তাহে আলোচনা করেছি এবং আমাদের মেম্বারশিপ ও লয়ালটি বানাতে গেলে এই ভাবেই করা উচিত গ্রাহকের ডিফেকশন এর জন্য লয়ালটি ভিত্তিক কোন স্ট্যাটিজি বানালে তাতে থাকবে ডিফেকশনের বিশ্লেষণ যেটাকে আমরা চার্ন এবং মনিটরিং ও বলে থাকি তারা কেন ছেড়ে যাচ্ছে চার্ন কেন হচ্ছে আমি গত সপ্তাহের আলোচনাতে বলেছি ছেড়ে যাওয়া গ্রাহকের ইন্টারভিউ নিয়ে তাদের ছাড়ার কারণ ও এখন তারা তাদের পরিষেবা কে কম্পিটিটরের পরিষেবার সঙ্গে কিভাবে তুলনা করছে সেগুলি জানো এবং অবশ্যই পরিষেবা রিকভারি এর পুরো বিষয়টি শেষ সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছি যদি আপনার কাছে ভালো স্ট্র্যাটেজিক ও সিস্টেমেটিক অ্যাপ্রচ থাকে এবং তাকে আপনি ভালো পিপল অরিয়েন্টেড স্ট্র্যাটেজি র সাথে মিলাতে পারেন ও সংস্থার ভ্যালু এবং কালচারকে যে টেকনোলজি ব্যবহার হচ্ছে তার সঙ্গে মেলাতে পারেন যদি কাস্টমার রিটেনশন এর অবজেক্টিভ সংস্থার সব স্তরে সুপ্রিম অবজেক্টিভ হিসেবে গণ্য হয়টপ ম্যানেজমেন্ট এর অবসেশনে পরিণত হয় তবে রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করবে তখন আপনার CRM ইনভেস্টমেন্ট কার্যকরী হবে